সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা কোষচক্র নিয়ে আলোচনা করব এখন কোষচক্র কি এবং কোষচক্রের বিভিন্ন বৈশিষ্ট্য গুলি আলোচনা করার আগে দেখে নেওয়া যাক কিভাবে আমাদের জীবন শুরু হয় আমরা সবাই জানি যে আমাদের জীবন শুরু হয় এককোষী জীবাণু অর্থাৎ জাইগোট হিসেবে এবং এটি তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু এর মিলনে যে বিষয়টি খুব আকর্ষণীয় সেটি হল আমরা সবাই আমাদের জীবন শুরু করি এককোষী জীবাণু হিসেবে আমাদের মাতৃজঠরে প্রায় নয় মাস থাকা কালীন আমাদের জন্মগ্রহণ বেড়ে ওঠা এবং প্রাপ্তবয়স্ক হওয়া আমাদের শরীর গঠিত হয় প্রায় 1014কোষের মাধ্যমে কি ভাবে এটা সম্ভব এটা সম্ভব হয় কারণ প্রত্যেক জীবিত কোষের একটি প্রাথমিক কাজ রয়েছে ডিএনএ প্রতিলিপিকরণ এবং তা ডটার সেল এ পৌঁছে দেওয়া কোষ চক্র প্রক্রিয়া মাধ্যমে আমরা জানতে পারি কি ভাবে একটি কোষ নিজেকে প্রস্তুত করে ডিএনএ বিভাজনের জন্য এবং তা দুটি অপত্য কোষে পৌঁছে দেয় কিভাবে আপনারা কোষ চক্র ব্যাখ্যা করবেন আমি বলবো একটি কোষ অনেকগুলি ঘটনার মধ্য দিয়ে যায তার কারণ এটি চেষ্টা করে নিজেকে প্রস্তুত করা এবং প্রতিলিপিকরণ এর জন্য কোষে যথেষ্ট কাঁচামাল প্রস্তুত করার চেষ্টা করে যা কোষ বিভাজনের সহায়ক এটি খুব গুরুত্ব পূর্ণ একটি কোষের তথ্য বিনিময়ের জন্য জিনগত বিষয়গুলির ডুপ্লিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং এটি প্রথমে জিনগত বিষয়গুলির প্রতিলিপি করে এটি আরো চেষ্টা করে যাতে বিভিন্ন কোষ অঙ্গানুর অনেকগুলি প্রতিলিপি নিজের কাছে থাকে উদাহরণ স্বরূপ কোষের মাইটোকনড্রিয়া থাকে উদ্ভিদের কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে একটি কোষ দুটি ডটার সেলে বিভাজিত হওয়ার জন্য এটিকে জিনগত বিষয়গুলি যা ডিএনএ সমান পরিমাণে সঞ্চালন করতে হয় এটিকে অন্যান্য সমস্ত কোষ অঙ্গাণুগুলি বিভক্ত করতে হয় যাতে নতুন তৈরি হওয়া ডটার সেল তার সমস্ত কাজগুলি করতে পারে কোষ চক্র এর প্রথম কাজ হলো জিন গত বিষয়গুলি বিভাজনের প্রস্তুতি নেওয়া এবং এটি ডিএনএ প্রতিলিপি করণ প্রক্রিয়াকে নিযুক্ত করে আজকে আমরা কোষ চক্র এর বিভিন্ন ধাপ গুলির ওপর মনোযোগ দেব সুতরাং এটিকে জিনগত বিষয়গুলির প্রতিলিপি করতে হয় এটিকে বিভিন্ন কোষ অঙ্গাণুর অনেক প্রতিলিপি তৈরি করতে হয় কোষ চক্র এর দ্বিতীয় ধাপটি হল প্রকৃত কোষ বিভাজন প্রক্রিয়া একবার ডিএনএ প্রতিলিপি হওয়ার পর এটি কেমন হয় যা সর্বনিম্ন ত্রুটিসহ সমান পরিমাণ ডিএনএ এটি খুব গুরুত্ব পূর্ণ জানার বিষয় যে কোষচক্রের প্রত্যেক চক্র ডিএনএ যথাসম্ভব ভ্রান্তি এড়িয়ে সমপরিমানে বিভাজিত হয় অপত্য কোষে এই বিভাজনকেই বলা হয় কোষ বিভাজন সুতরাং কোষ বিভাজন ঘটে বিভিন্ন ধাপে এবং কোষ চক্রের বিভিন্ন ধাপ গুলি আলোচনা করার আগে কিছু বিষয়ের ওপর আমি আলোকপাত করতে চাই এটা প্রয়োজন নয় যে আমাদের দেহের প্রত্যেক এবং সমস্ত রকমের কোষ কোষচক্রের মধ্য দিয়ে যাবে একই গতিতে কিছু ব্যতিক্রম রয়েছে যেখানে কয়েক রকমের কোষ তৈরি হওয়ার পর তারা উচ্চ ক্ষমতা অর্জন করে এবং বিভাজন হয় না এরকম উদাহরণ হল স্নায়ুকোষ নিউরন একবার সম্পূর্ণ ভাবে তৈরি হওয়ার পর আমাদের বিকাশের প্রাথমিক কয়েকটা বছর বাদ দিলে একবার যখন তারা সম্পূর্ণ তৈরি হয়ে যায় এবং নিজেদের কাজকর্মে উচ্চক্ষমতা সম্পন্ন হয়ে ওঠে তারা আর বিভাজিত হয় না তারা এমন কি কোষচক্রের মধ্যে দিয়ে যায় না কেন এইরকম ঘটে এই বিষয়টি আমি আলোচনা করব ব্যাখ্যা হিসেবে আমি বলব যে তারা বিভাজিত হয় না কারণ তারা নিজেদের কাজে ভীষণ ব্যস্ত থাকে এবং তারা খুব দক্ষ জীব বিজ্ঞানের ভাষায় আমরা এটিকে বলতে পারি যে তারা আগে থেকেই 'ডিফারেনশিয়েটড' একইরকমভাবে আপনি যদি একটি কোষের দিকে তাকান যে আমাদের হৃদপিন্ডের প্রাচীর তৈরি করে কার্ডিওমায়সাইটস 'ডিফারেনশিয়েটড' হওয়ার পর বিভাজিত হয় না লোহিত রক্ত কণিকা এই কোষ গুলি চক্রাকারে তৈরি হয় অস্থিমজ্জা থেকে এবং আপনারা অবশ্যই আপনাদের বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে পড়েছেন যে এটি এক ধরনের কোষ যা পৃথকীকৃত হওয়ার ক্ষমতা অর্জন করার পর একবার পৃথকীকৃত হয়ে গেলে এটি নিউক্লিয়াস ত্যাগ করে এটি তথ্য বহুল কারণ লোহিত রক্ত কণিকার প্রাথমিক কাজ হল হিমোগ্লোবিন সরবরাহ করা হিমোগ্লোবিন হল প্রধান রঞ্জক যা আমাদের রক্তে অক্সিজেন শোষণ এবং পরিবহন করে এটাই এর প্রধান কাজ সেই জন্য যদি এটি প্রচুর পরিমাণ হিমোগ্লোবিন সংগ্রহ করতে চায় তাহলে একে নিউক্লিয়াস ত্যাগ করতে হয় পৃথকীকরণের পর RBC এর কোন নিউক্লিয়াস থাকে না যার ফলস্বরূপ তারা কোষ বিভাজনের মধ্য দিয়ে যায়না প্রত্যেক আরবিসি যা চক্রাকারে আমাদের অস্থিমজ্জা থেকে বেরিয়ে আসে তাদের জীবন ব্যাপ্তি হয় প্রায় একশ কুড়ি দিন কিছু নির্দিষ্ট কোষ আছে যেগুলির কোষ বিভাজন ঘটে না কিন্তু কিছু কোষ আছে যেগুলি কোষ চক্র বা কোষ বিভাজনের মধ্য দিয়ে যায় কেবল মাত্র তখনই যখন এটি প্রয়োজন একটি সুন্দর উদাহরণ হল white blood cells আমরা প্রত্যেকে জানি যে প্রতিমুহূর্তে আমরা কোন না কোন ভাবে সংক্রমিত হই আমাদের শরীরের একটি প্রতিরোধ করার ক্ষমতা আছে যা আমরা বলে থাকি অনাক্রম্যতা বা ইমিউনিটি অনাক্রম্যতা সম্ভব হয় কারণ প্রতিনিয়ত শ্বেত রক্তকণিকা বাইরের বস্তুর উপস্থিতি অনুভব করে বিভিন্ন ঘটনা শ্বেত রক্তকণিকায় চলতে থাকে এটি শ্বেত রক্তকণিকাকে সতর্ক করে এবং অন্যান্য শ্বেত রক্তকণিকাকে বার্তা বিনিময় করে যে আমাদের বহুবিভাজন ঘটানোর প্রয়োজন যথাসম্ভব প্রতিরোধ প্রস্তুত করার জন্য যাতে তারা আগত প্যাথোজেন বা ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে আমাদের শরীরে কোষ আছে যা প্রয়োজনে কোষচক্রের মধ্য দিয়ে যায় একই রকম ভাবে আপনি দেখবেন যকৃত কোষ তারাও পুনরায় তৈরি হয় কেবল মাত্র তখনই যখন এটির প্রয়োজন এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ ধর্মী কোষগুলিকে বাদ দিলে আমি কখনই বলব না যে অন্য শ্রেণীভুক্ত কোষ গুলি বিশেষ নয় কিন্তু তাদের কাজ হলো আমাদের শরীরের বিভিন্ন অংশ গুলিকে ঠিক রাখা উদাহরণ স্বরূপ আমাদের ত্বক এখন যদি আপনার কোনো রকম ক্ষত হয়ে থাকে ত্বকের কাজ হলো এটা নিরাময় করা এই ধরনের কোষ যেগুলি সাধারণত এপিথেলিয়াল সেল বা লিনিং সেল ত্বকের আচ্ছাদন গাট এর আচ্ছাদন এই সবের জন্য তাদের কে ক্রমাগত বিভাজিত হতে হয় এবং ক্ষতিগ্রস্ত কোষ গুলি প্রতিস্থাপন করতে হয় এই ধরনের কোষ গুলি প্রতিনিয়ত কোষচক্রের মধ্য দিয়ে যায় এক ধরনের কোষের প্রধান উদ্দেশ্য কি তার ওপর নির্ভর করে অনেক কোষ ঠিক করতে পারে সেল সাইকেল এর মধ্যে দিয়ে না যাওয়ার যতক্ষণ না এটির জন্য বাধ্য হয় যেখানে কিছু কোষ নিয়মিত বিভাজিত হতে হয় এবং ডটার সেল দেয় আবার কিছু কোষ আছে যাদের প্রতিনিয়ত বিভাজিত হতে হয় এবং অপত্য কোষ তৈরি করতে হয় এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে প্রত্যেক মুহূর্তে এই কোষ গুলি বিভাজিত হয়ে অপত্য কোষ দেয় এবং তথ্য গুলি অপরিবর্তিত রেখে অপত্য কোষে সঞ্চালিত করে এটি অনেক বড় কাজ এবং অনেক নির্ভুল হওয়া প্রয়োজন বিষয়টি গভীর আলোচনার আগে আমি আরো একটি গুরুত্ব পূর্ণ বিষয়ে আলোকপাত করতে চাই প্রত্যেক ইউক্যারিওটিক কোষের কোষচক্রের দৈর্ঘ্য বিভিন্ন হয় এখন যদি আমাদেরকে গড় কোষচক্রের তুলনামূলক আলোচনা করতে হয় গড় মানব কোষের ব্যাপ্তি যেখানে ষোল থেকে চব্বিশ ঘণ্টা সেখানে আপনারা দেখবেন প্রোক্যারিওট যেমন Ecoli প্রতি কুড়ি মিনিটে সংখ্যা বৃদ্ধি করে এটি খুব আকর্ষণীয় কারণ এটি বলে দেয় যখন আপনি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হন তখন তা খুব শীঘ্র ছড়িয়ে পড়ে কারণ প্রতি কুড়ি মিনিটে প্রকৃতপক্ষে জীবাণু গুলি দুটি অপত্য কোষ দেয় মানুষের তুলনায় ব্যাকটেরিয়ার গঠন অনেক সহজ এখানে আমি উদাহরণ হিসেবে মানুষের উল্লেখ করলাম বিষয়টি সহজ করে তুলে ধরার জন্য এদের আছে কেবল একটি গোলাকার ডিএনএ অণু যা গঠিত হয়েছে প্রায় 4000000 ভিত্তি জোড়ায় এটি যদি মানুষের সাথে তুলনা করা হয় যেখানে প্রায় 23 জোড়া ক্রোমোজোম থাকে সব মিলিয়ে মোট 46 টি ক্রোমোজোম ধরে নেওয়া যাক কোন পরীক্ষাগারে যদি ক্রোমোজোম গুলিকে অথবা ডিএনএ কে পৃথক করে সেগুলি এক সাথে প্রান্ত বরাবর রাখা হয় তাহলে আপনারা দেখবেন যে মানবদেহের একটি কোষের ডিএনএর প্রকৃত দৈর্ঘ্য প্রায় 2 মিটার লম্বা এটা কেবল মাত্র লম্বা নয় যদি আপনি এটির মধ্যে অবস্থিত ভিত্তি জোড়ার সংখ্যার দিকে তাকান তাহলে দেখা যায় এটি প্রোক্যারিওট এর তুলনায় প্রায় হাজার গুন লম্বা মানবদেহের ডিএনএ গঠন প্রক্রিয়া হল ভীষণ জটিল এবং আকর্ষণীয় ভাবে এটি অত্যন্ত লক্ষ্য করার বিষয় যে আমাদের দেহে 2 মিটার লম্বা ডিএনএ সুন্দর ভাবে মানিয়ে যায় একটি কোষে যার ব্যাস প্রায় 10 মাইক্রোমিটার কি ভাবে এটা সম্ভব এটি সম্ভব এবং বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের বোঝার জন্য সেল সাইকেল এবং মাইটোসিস ও মিয়োসিস বোঝার জন্য আমি এগুলি আলোচনা করব কিভাবে এই DNA সজ্জিত হয় এবং তারা ক্রোমোজোমের মধ্যে সজ্জিত থাকে তা আমরা জানি কিন্তু সেখানে একটি গঠন কাঠামো রয়েছে যা প্রোক্যারিওট এর তুলনায় ইউক্যারিওট এর ক্ষেত্রে অনেক আলাদা সুতরাং একটি DNA যা এই ক্ষেত্রে এই অনু যখন আপনি এটিকে গোছানোর চেষ্টা করেন যখন কোষ ডিএনএ এগুলিকে সজ্জিত করে একটি নির্দিষ্ট গঠন তৈরি করার চেষ্টা করে এই ডিএনএ যা এখানে স্ট্রিং হিসেবে স্থাপন করা হয়েছে প্রকৃতপক্ষে সেগুলি একটি প্রোটিনের চারদিকে জড়িয়ে থাকে যাকে বলে হিষ্টনস এটি অনেকটা সুতোর মালার মতো যেখানে প্রত্যেকটা গুটি একে অপরকে পাক খেয়ে থাকে ডিএনএ গুলিও সুতোর মতো পাকানো থাকে এবং এই প্রোটিন গুলিকে বলা হয় হিষ্টনস এটি গঠন প্রক্রিয়ার প্রথম ধাপ এবং এই স্ট্রিং এর বিড গুলি পুনরায় সুতোর মত পাক খায় একে অপরের চারপাশে এবং তারা গঠন করে নিউক্লিওজোম সুতরাং এই ক্ষেত্রে এটি হলো একটি নিউক্লিওজোম তারপর এটি পুনরায় পাক খায় এবং একইভাবে ক্রমাগত চলতে থাকে প্রত্যেকটি নিউক্লিওজোম পরস্পর সজ্জিত হয়ে ক্রোমাটিন গঠন করে মানবদেহে অথবা ইউক্যারিওট এর মধ্যে ডিএনএ গুলি বেশি জটিল এবং আকারে অনেক বড় হয় তার কারণ এগুলি হিষ্টনস এর দ্বারা গঠিত প্রোটিন যা তাদেরকে এই বিন্যাস ও গঠন প্রক্রিয়ায় সাহায্য করে তাকে বলা হয় ক্রোমাটিন আগে বলা হয়েছে আমাদের প্রত্যেকের মধ্যে আছে 23 জোড়া ক্রোমোজোম প্রত্যেকটি ক্রোমোজোম ক্রোমাটিড দ্বারা গঠিত কোষচক্রে ডিএনএ প্রতিলিপিকরণের পর আমরা যা পাই সেই বিষয়টি আমরা আলাদা আলোচনা করব প্রকৃতপক্ষে ডিএনএ প্রতিলিপিকরণের পর প্রত্যেকটি ক্রোমাটিড অপত্য ক্রোমাটিড গঠন করে এগুলো হলো অপত্য ক্রোমাটিড কিন্তু এদের প্রত্যেকেই হলো প্রকৃতপক্ষে একটি ক্রোমোজোম ডিএনএ প্রতিলিপিকরণের পর এই অপত্য ক্রোমাটিড গুলি একটি কেন্দ্রের চারিদিকে সজ্জিত হয়ে একটি কাঠামো গঠন করে যাকে বলা হয় সেন্ট্রোমিয়ার এটি ভীষণ গুরুত্ব পূর্ণ নির্মাণ এই বিষয়টি আমরা পুনরায় আলোচনা করব যখন আমরা কোষ বিভাজন আলোচনা করব এবং কেন এই গঠন ভীষণ গুরুত্ব পূর্ণ সেটিও আলোচনা করব কোষ বিভাজনের সময় কিভাবে একটি ক্রোমোজোম পৃথকীকৃত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে সেই বিষয়টি আমরা তুলে ধরবো যখন মাইটোসিস নিয়ে আলোচনা করব এটি ভীষণ প্রশংসার বিষয় যে প্রোক্যারিওট যাদের ডিএনএ গঠন প্রণালী খুব সহজ এর তুলনায় মানবদেহের এবং প্রায় সমস্ত ইউক্যারিওট এর ডিএনএ গঠন প্রক্রিয়া একটু জটিল এটির কারণ আমাদের গচ্ছিত করতে হয় বিপুল পরিমাণ তথ্য একটি ছোট্ট কোষের মধ্যে যার ব্যাস প্রায় 2 থেকে 5 মাইক্রোন এভাবে আমাদের শরীরে ডিএনএ গুলি সজ্জিত হয় এটি এমন নয় যে সম্পূর্ণ কোষ চক্রে আপনি দেখতে পাবেন যে ডিএনএ গুলি সব সময় ক্রোমোজোম হিসেবেই অবস্থান করে ঘটনাটি সত্যি নয় বেশিরভাগ ক্ষেত্রে এটি ক্রোমাটিন এর একটি আলগা সেট হিসেবে সজ্জিত থাকে কিন্তু একটি কোষ বিভাজনের জন্য প্রস্তুত হওয়ার ঠিক আগে এর জিনগত পদার্থগুলি বিভাজন করে ক্রোমাটিন ক্রোমোজোমে ঘনীভূত হয় এই সমস্ত বিষয় গুলি আমরা আলোচনা করব কোষ বিভাজনের ক্লাসে আসুন কোষচক্র নিয়ে আলোচনা করা যাক আগেই বলা হয়েছিল কোষচক্রের উদ্দেশ্য হল প্রকৃত তথ্য গুলি অপত্য কোষে সঞ্চালন করা এবং এটি ঘটানোর জন্য এটিকে প্রথমে ডিএনএ র প্রতিলিপি বানাতে হয় তারপর সেগুলি বিতরণ করে দুটি অপত্য কোষের মধ্যে এছাড়া বিভিন্ন অঙ্গাণু গুলির প্রতিলিপি বানানো এবং বিতরণ করতে হয় অপত্য কোষে কোষ চক্র ঘটে দুটি প্রধান দশার মাধ্যমে প্রথমটি হল ইন্টারফেস কোষচক্রের প্রায় 95 সময় নেয় ইন্টারফেস যেখানে এমফেস খুবই ক্ষণস্থায়ী এবং এই এমফেস প্রথম জিন গত বিষয় গুলি প্রতিলিপি তৈরি করার পর একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে তারপর সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং দুটি অপত্য কোষের জন্ম দেয় সুতরাং আমরা দেখতে পাই নিউক্লিয়াস বিভাজন এবংসাইটোপ্লাজম বিভাজন এখানে একটি বিষয় কিছুটা জটিল এবং অবাক করার মত তা হল আপনি যদি প্রকৃত কারণের দিকে তাকান তাহলে দেখতে পাবেন আণবিক বিষয় গুলি যা নিয়ন্ত্রণ করে ইন্টারফেস মাইটোসিস এবং ডিএনএ প্রতিলিপি গঠনকে সেই বিষয় গুলি ভীষণ ভাবে সীমাবদ্ধ থাকে ইউক্যারিওট এর মধ্যে এটা ভীষণ আকর্ষণীয় দ্বিতীয় বিষয় হল প্রত্যেক কোষচক্রে একটি কোষের বিভাজন ঘটে অথবা জিন গত পদার্থ গুলোর বিভাজন ঘটে কেবল মাত্র একটি বার প্রতিটি কোষ নিজেদেরকে প্রস্তুত রাখে যথেষ্ট পরিমাণ কাঁচামাল সংগ্রহ করে ডিএনএ এর প্রতিলিপি বানানোর জন্য প্রস্তুত হয় জিন গত বিষয় গুলি সমান ভাবে তৈরি করার পর এটি বিভাজিত হয় একটি কোষচক্রে কোষ বিভাজন অথবা নিউক্লিয়াস বিভাজন এবং ডিএনএ প্রতিলিপি নির্মাণ ঘটে একবার সময়ের নিরিখে বিষয়টি এখানে সংক্ষেপে আলোচনা করা হলো সুতরাং বলা যায় একটি কোষ যা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে এবং তথ্যগুলি অপত্য কোষের মধ্যে সঞ্চালন করে যে বিষয়টি আমি আপাতত আলোচনা করলাম সেটি প্রধানতঃ প্রিপারেটরি ফেজ সুতরাং প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি আলোচনা করলাম তা হল ইন্টারফেস এই ইন্টারফেসের মধ্যে আবার তিনটি ধাপ আছে প্রথমটি হল জি ওয়ান ফেস এটিকে আবার গ্রোথ ফেজ ওয়ান বলে এই দশায় এটি যেকোন স্থানে থাকতে পারে প্রায় 8 থেকে 10 ঘন্টা এবং কোষ চক্রের এইপ্রথম দশায় এটি প্রধানত আয়তনে বড় হতে থাকেএটি প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় করে পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য তাই এটি প্রচুর পরিমাণে এটিপি প্রস্তুত করে এটি অঙ্গাণু গুলির প্রতিলিপি গঠন করতে থাকে কারণ পরবর্তীকালে সেগুলিকে অপত্য কোষে সঞ্চালিত করতে হবে এটি প্রচুর পরিমাণে সম্পদ সঞ্চয় করে একটি প্রধান সম্পদ যা প্রচুর পরিমাণে সঞ্চয় করা প্রয়োজন তা হল হিষ্টনস কারণ ডিএনএ গুলির প্রতিলিপি গঠন নতুন ডিএনএ গুলি সজ্জিত হতে হয় ক্রোমাটিন এর গঠন অনুসারে এবং তার জন্য প্রচুর পরিমাণে হিষ্টনস প্রয়োজন এই গঠন প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে প্রোটিন প্রয়োজন যেগুলি গুরুত্ব পূর্ণ ভূমিকা নেয় ডিএনএ প্রতিলিপি গঠন করার জন্য এছাড়া নতুন ভাবে গঠিত ডিএনএ গুলিকে একত্রিত এবং সঙ্ঘবদ্ধ করতে এই হিষ্টনস গুলির উৎপাদন ঘটে জি ওয়ান দশায় একটি কোষের ডিএনএ প্রতিলিপি গঠন প্রক্রিয়া শুরু হওয়ার আগে এটিকে নিশ্চিত করতে হয় কোথাও কোনো ডিএনএ ক্ষত নেই একটি কোষ কখনো একটি ত্রুটিপূর্ণ ডিএনএর প্রতিলিপি গঠনে সমর্থন করেনা তার কারণ এমন ঘটনা চলতে থাকলে অপত্য কোষে অনুপযুক্ত বৈশিষ্ট্য গুলি সঞ্চালিত হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় যা কিনা গ্রহণযোগ্য নয় জি ওয়ান দশায় কোষ নিজেকে প্রস্তুত করে কাঁচামাল সংগ্রহ করার জন্য শক্তি সঞ্চয় করার জন্য যাতে কোষ ডিএনএর প্রতিলিপি গঠন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে কোষ চক্রের দ্বিতীয় দশা হল এস দশা যেখানে প্রকৃতপক্ষে ডিএনএ প্রতিলিপি গঠন ঘটে প্রতিটি ক্রোমোজোম নিজেদের প্রতিলিপি তৈরি করে এবং তা মানবদেহে যে কোনো জায়গায় স্থায়ী হয় ছয় থেকে আট ঘণ্টা ডিএনএ প্রতিলিপি করণ প্রক্রিয়াটি আমরা আলাদা ভাবে আলোচনা করব কারণ এখানে কিছুটা জানা দরকার কি ভাবে ডিএনএ নিশ্চিত করে যে এটি তথ্য গুলো যথাযথ ভাবে সঞ্চালন করছে বিষয়টি একটি আলাদা ক্লাসে আলোচনা করব এই মুহূর্তে আপনারা এইটুকুই মনে রাখুন ইন্টারফেস এর দ্বিতীয় দশা হল এস দশা একবার এই ডিএনএ সঠিক ভাবে প্রতিলিপি গঠন করার পর ইন্টারফেস তৃতীয় দশার দিকে এগিয়ে চলে এখানে জিটু দশা হবে জিটু দশা এখন আপনারা দেখেছেন জি ওয়ান দশা এস দশা এবং জিটু দশা জিটু দশায় মনে রাখার বিষয় হল কোষ তখনো বিভাজিত হয়নি তা কেবল মাত্র ডিএনএর প্রতিলিপি গঠন করেছে এবং নিজে বিভাজিত হওয়ার জন্য প্রস্তুত কিন্তু বিভাজনের জন্য এটি নিশ্চিত করা প্রয়োজন যে ক্রোমোজোম গুলি যথাযথ ভাবে বিতরণ হয়েছে এটির জন্য একটি নতুন যন্ত্রাংশ প্রয়োজন তাহলে মাইটোসিস এর জন্য কি যন্ত্রাংশ প্রয়োজন আমরা পুনরায় কোষ বিভাজন এবং তার প্রক্রিয়া নিয়ে আলোচনা করব কিন্তু এক্ষেত্রে এটি মাইটোসিস মাইটোসিস ঘটার জন্য এটিকে নিশ্চিত করতে হয় যে যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় কাঁচামাল যেগুলো দরকার কোষ বিভাজন প্রক্রিয়া চালানোর জন্য সেগুলি প্রস্তুত হয়েছে কি না এছাড়া কোষের মধ্যে যথেষ্ট পরিমাণ শক্তি রয়েছে এটিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই দশা এটি নিশ্চিত করে ডিএনএ প্রতিলিপি গঠন নির্ভুলভাবে হয়েছে এটিকে নিশ্চিত করতে হয় যে ডিএনএর প্রতিলিপি গঠন প্রক্রিয়ায় ভ্রান্তি ঘটেনি সুতরাং একটি গুণগত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এটিকে নিশ্চিত করতে হয় যে সমস্ত নতুন ভাবে গঠিত ডিএনএ যথাযথ তাদের মধ্যে সঠিক তথ্য রয়েছে এবং জিটু দশায় সঠিক ভাবে সঙ্ঘবদ্ধ হয়েছে যখন সবকিছু ঠিকঠাক তখন কোষ নিজের প্রতিলিপি ডিএনএ নিয়ে তৈরি থাকে ডুবলিকেট অর্গণেলস অপত্য কোষে বিভাজিত হয় এবং এটি হল এম দশা এই এম দশা স্থায়ী হয় প্রায় এক ঘন্টা এম দশার আবার দুটি ধাপ প্রথম ধাপেনিউক্লিয়াস বিভাজিত হয়েদুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে যাকে বলে ক্যারিওকাইনেসিস ক্যারি অন কথার অর্থ হল নিউক্লিয়াস এবং কাইনেসিস মানে হলো গঠন সুতরাং প্রথম ধাপে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় যা কিনা মাইটোসিস ক্রোমোজোমের সফলভাবে দুটি অপত্য নিউক্লিয়াসে বিভাজিত হওয়ার পর যদি কোনো ভ্রান্তি না থাকে তাহলে সাইটোপ্লাজম বিভাজিত হয় এবং একে বলা হয় সাইটোকাইনেসিস মাইটোসিস বা এম দশার পর আপনারা দেখবেন যে একটি কোষ হুবহু দুটি অপত্য কোষে পরিণত হয় আপনাদের আরেকবার মনে করিয়ে দেই কোষচক্রের প্রধান অংশ হলো ইন্টারফেস ইন্টারফেসে আছে জি ওয়ান দশা প্রথম প্রস্তুতি দশা এস দশা যখন প্রকৃতপক্ষে ডিএনএ প্রতিলিপিকরণ হয় তারপর দ্বিতীয় প্রস্তুতি দশা যখন এটিকে বলা হয় জিটু দশা এই জিটু দশায় কোষ নিজেকে প্রস্তুত করে বিভাজনের জন্য তারপর প্রকৃত কোষ বিভাজন ঘটে যাকে বলা হয় এম দশা ঠিক যেমন আলোচনার শুরুতে বলেছিলাম কিছু কোষ বিভাজিত হতে চায় না যেমন নিউরন এই কোষগুলি চিরকাল স্থিতাবস্থায় থাকে সুতরাং তারা জি ওয়ান দশায় অংশ নেয় না কোষ বিভাজন পদ্ধতির বাইরে থাকে এবং তারা যে দশায় থাকে তাকে বলে জি জিরো দশা এটাকে কখনো বলা হয় কোষবদ্ধ দশা বা সেল অ্যারেস্ট তার মানে এই নয় যে এই দশায় কোষ জীবিত থাকে না প্রকৃতপক্ষে কোষগুলি জীবিত থাকে তারা তাদের দৈনন্দিন কাজ করে তারা কোনরকম অঙ্গীকার করে না সহজ কথায় তারা এতই ব্যস্ত থাকে যে তাদের কাছে কোন সময় থাকে না কোষচক্রের মধ্য দিয়ে যাওয়ার জন্য এটি হলো জি জিরো দশা এখানে চিত্রের মাধ্যমে দেখানো হল কিভাবে কোষ বিভাজন ঘটে এখানে ইন্টারফেজ হয় জি ওয়ান দশা প্রস্তুতিপর্ব এস দশা যেখানে প্রকৃত ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে জিটু দশার দ্বিতীয় প্রস্তুতি পর্ব তারপর আমরা সমস্ত ক্রোমোজোম প্রতিলিপি পাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ক্রোমোজোম নিজের প্রতিলিপি তৈরি করেছে তারপর আমরা পাই সেন্ট্রোমিয়ার এই সমস্ত ক্রোমোজোম মাইটোসিস বা কোষ বিভাজনের সময় তারা নিজেদেরকে কোষের ইকুয়েটোরিয়াল প্লেটে বিন্যস্ত করে এবং আপনারা দেখবেন যে প্রকৃত নিউক্লিয়াস আচ্ছাদনের অবলুপ্তি ঘটে এরপর একটি বিশেষ কাঠামো তৈরি হয় যাকে বলে স্পিন্ডল তন্তু এই বিষয় গুলি আমি পুনরায় আলোচনা করব যখন কোষ বিভাজন নিয়ে আলোচনা করব কিন্তু সহজ ভাবে বোঝার জন্য এই ক্লাসে আমি এটাই বলব যে আপনারা এখানে বোঝার চেষ্টা করুন যে ডিএনএর প্রতিলিপি গঠন হয়েছে ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তল থেকে বিভাজিত হয়ে কোষের দুটি আলাদা মেরুর দিকে এগোতে থাকে এটি সম্ভব হয় স্পিন্ডেল কাঠামোর জন্য এটি আপাত পক্ষে সুতোর মতো যা ক্রোমোজোম গুলিকে পরস্পর থেকে দূরে সরিয়ে দেয় যেন মনে হয় ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তল বরাবর পুতুলের মতো সাজানো থাকে এবং একটি দড়ি টানাটানি খেলার মাধ্যমে ক্রোমোজোম গুলি পরস্পর থেকে আলাদা হয়ে যায় যখনই তারা আলাদা হয়ে যায় তখন নিউক্লিয়াসের আবরণ আবার পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু করে সুতরাং অপত্য নিউক্লিয়াস তৈরি হওয়া শুরু হয় এবং সাইটোপ্লাজম অথবা প্লাজমা পর্দা অপত্য কোষ তৈরি করে এই প্রক্রিয়াকে বলা হয় সাইটোকাইনেসিস কোষ চক্রে এগুলি ঘটে কিন্তু একটি কোষ কখনোই ভুল তথ্য সঞ্চালন করতে পারে না সুতরাং এই ক্ষেত্রে যথাযথ রক্ষণ স্থল থাকা প্রয়োজন যেটা স্থির করে যে একটি কোষ এক দশা থেকে অন্য দশায় যাওয়ার সময় কোনরকম ভ্রান্তি ঘটেনি কোষ চক্রে তিনটি রক্ষণ স্থল রয়েছে প্রথমটি হল জি ওয়ান দশার পরবর্তী পর্যায়ে কোষের এস দশায় যাওয়ার আগে জি ওয়ান রক্ষণ স্থলে এটি নিশ্চিত করে যে যথেষ্ট পরিমাণে কাঁচামাল শক্তি রয়েছে এবং সর্বোপরি কোষ নিশ্চিত করে যে প্রারম্ভিক ডিএনএ প্রতিলিপি গঠন করার জন্য তৈরি সুতরাং প্রারম্ভিক উপাদান এবং প্রারম্ভিক ডিএনএ তে কোন রকম ভুল নেই তারপর এস দশা ঘটে ডিএনএ প্রতিলিপি গঠন করে এবং জিটু দশায় যায় প্রকৃত কোষ বিভাজনের জন্য যাওয়ার আগে আমরা দেখতে পাই দ্বিতীয় রুক্ষণস্থল যা কিনা জিটু রুক্ষণস্থল এখানে গুণগত মান যাচাই করা হয় এই প্রক্রিয়া স্থির করে যে কোন অপ্রয়োজনীয় ভ্রান্তি ঘটে নি প্রারম্ভিক ডিএনএ গুলির প্রতিলিপি গঠনের সময় যদি কোনভাবে কোন ভ্রান্তি ঘটে থাকে তাহলে ডিএনএ সংশোধন প্রক্রিয়া শুরু হয় কোষের আয়তন যথাযথ এটি কেবল মাত্র নিউক্লিয়াস বিভাজন ঘটায়নি এছাড়াও সাইটোপ্লাজম বিভাজন ঘটেছে এটিকে নিশ্চিত করতে হয় যে যথেষ্ট পরিমাণ অঙ্গাণু আছে প্রাথমিক কোষ বিভাজনের জন্য যথেষ্ট জায়গা আছে এই বিষয়টি লক্ষ্য রাখা হয় জিটু রক্ষণ স্থলে অবশ্যই এটা নিশ্চিত করে যে প্রকৃত কোষ বিভাজনের জন্য যথেষ্ট পরিমাণ কাঁচামাল রয়েছে তৃতীয় রক্ষণ স্থান হল মাইটোসিস প্রক্রিয়া আগের স্লাইডে আমি বলেছি যে ক্রোমোজোম গুলি নিজেদেরকে বিন্যস্ত করে নিরক্ষীয় তল বরাবর এই ক্রোমোজোম প্রতিটি 46 জোড়া প্রতিটি 46 ক্রোমোজোম এবং তাদের প্রতিলিপি যদি নিরক্ষীয় তল বরাবর যথাযথভাবে বিন্যস্ত না হয় তবে এই বিভাজন কখনো সমান হয় না ক্রোমোজোম গুলি সঠিক ভাবে বিন্যস্ত হয়েছেসেগুলি যথাযথ ভাবে স্পিন্ডেল মেশিনারির সাথে সংযুক্ত হয়েছে এই সমস্ত বিষয় গুলি ঘটে থাকে এম দশায় এবং এটাকে বলা হয় স্পিন্ডেল অ্যাসেম্বলি রক্ষণস্থল সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন কোষ চক্রে যথেষ্ট পরিমাণে রক্ষণস্থল আছে কিভাবে এই রক্ষণস্থল তৈরি হল এখানে রয়েছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক নিয়ন্ত্রক যার কাজ হল জটিল তথ্য সহজ করা আমি শুধু এটুকুই বলবো যে প্রতিটি রক্ষণস্থলে অনেকগুলি নিয়ন্ত্রক আছে যেমন জিটু রক্ষণস্থল এবং মাইটোটিক রক্ষণস্থল এই নিয়ন্ত্রক গুলিকে অন বা অফ করা যায় এই বিষয়টি নিয়ন্ত্রণ করা হয় অন্য একটি নিয়ন্ত্রক এর মাধ্যমে যাকে বলা হয় সাইক্লিন এই সাইক্লিন গুলি নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রকের কাজকর্মকে এই প্রক্রিয়াকে বলা হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এগুলি হল এক ধরনের এনজাইম যা প্রোটিনে ফসফেট সংযোজন ঘটায় বিষয়টি গভীর ভাবে আলোচনা করব না কিন্তু সহজ ভাবে বোঝার জন্য বিষয়টি এভাবে দেখা যেতে পারে যে রক্ষণ স্থলে যথেষ্ট নিয়ন্ত্রক রয়েছে কোষের মধ্যে তাদের আপেক্ষিক বিতরণ এবং তাদের গঠন প্রক্রিয়ার গতি স্থির করে কোষ চক্র কী ভাবে নিয়ন্ত্রিত হয়েছে উদাহরণস্বরূপ বাহ্যিক বৈশিষ্ট্য হিসেবে যদি আপনার কোনো ক্ষত হয়ে থাকে তখন একটি কোষ বিভাজিত হয়ে অনেকগুলি কোষ তৈরি করে এবং এটি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ক্ষতটি নিরাময় হয় যখন ক্ষতটি সম্পূর্ণভাবে নিরাময় হয় তারপর আর কোন কোষ বিভাজন হয় না এবং এই প্রক্রিয়াকে বলা হয় কন্টাক্ট ইনহিবিশন যা কিনা ক্ষত নিরাময়ের সময় প্রায়শই দেখা যায় অনেক সময় সমস্ত রকম যাচাই এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পরেও এমন পরিস্থিতি তৈরি হয় যে কোষ ডিএনএ পুনর্নির্মাণ করতে পারে না এটি ক্ষত নিরাময় করতে পারেনা এই পরিস্থিতিতে কোষ নিজে থেকেই ধ্বংসের দিকে এগোয় এটিকে বলা হয় অপপ্তসিস আকর্ষণীয় বিষয় হলকোষ নিজে থেকেই নিজের কোষচক্র নিয়ন্ত্রণ করে এবং নিজস্ব একটি পদ্ধতি রয়েছে যা যাচাই করে কোন ক্ষত রয়েছে কি না যা নিরাময় করা সম্ভব নয় এক্ষেত্রে কোনরকম সঞ্চালন প্রক্রিয়া ঘটে না নিজে থেকেই নষ্ট হয়এই প্রক্রিয়াটি অপপ্তসিস এর মাধ্যমে ঘটে আজকে আমরা দেখলাম যে কোষ চক্র একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোষ প্রস্তুত করে নিজেকে বিভাজনের জন্য এই সময় প্রথমে এটি ডিএনএ প্রতিলিপি তৈরি করে কোষ অঙ্গাণু গুলির প্রতিলিপি তৈরি করে তারপর এটি প্রকৃতপক্ষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এখানে একটি বিষয় বলার যে প্রত্যেক কোষ চক্রে ডিএনএ প্রতিলিপি করণ একবার হয় এবং আপনাদের কাছে প্রশ্ন করব কোষ কোনরকম ডিএনএ প্রতিলিপি করণ এর মাধ্যম ছাড়াই কোষ বিভাজন করতে পারে কি না এটা নিশ্চিত কারণ একটি কোষ ডিএনএ প্রতিলিপি করণ ছাড়াই বিভাজিত হলে এটি ক্রোমোজোম গুলিকে এলোমেলো ভাবে সঞ্চারিত করবে এবং দুটি অপত্য কোষ প্রয়োজনীয় তথ্য পাবে না শরীরের কাজকর্ম করার জন্য অথবাঅঙ্গাণু গুলির ক্রিয়াকর্মের জন্য সুতরাং একটি কোষের বিভাজন সম্ভব নয় ডিএনএ প্রতিলিপিকরণ ছাড়াই একই রকম ভাবে আপনি দেখবেন যে একটি কোষ বহুবার ডিএনএ প্রতিলিপি তৈরি মাধ্যমে বিভাজিত হতে পারে না তাহলে কি ঘটবে যদি আপনি শুরু করেন 23 জোড়া ক্রোমোজোম নিয়ে আপনি এটির প্রতিলিপি তৈরি করছেন সুতরাং শেষে আপনি 46 জোড়া ক্রোমোজোম পাবেন কোষ বিভাজনের আগে এবং প্রতিটি অপত্য কোষ পুনরায় 23 জোড়া ক্রোমোজোম পাবে যদি এইভাবে ডিএনএ প্রতিলিপিকরণ বারবারঘটতে থাকে তাহলে ক্রোমোজোমের সংখ্যা বৃদ্ধি পাবে এবং যখন আপনি বিভাজন করবেন তখন দেখা যাবে অপত্য কোষে সমান সংখ্যক ক্রোমোজোম জোড়া নেই এটিকে বলা হয় পলিপ্লয়েড এটিও শরীরের পক্ষে ভালো নয় স্বাভাবিকভাবে যদি কোষ কোষচক্রের যথাযথ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আমাদের শরীরে অনেক রকমের রোগ হবে এবং একটি সুন্দর উদাহরণ হল ক্যান্সার এই কোষগুলি নিজেদের যদি কোন ক্ষত হয় তা নিরাময় করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং নিজেদেরকে ধ্বংস করে তারা ক্ষমতা হারিয়ে ফেলে যখন সবকিছু ঠিকঠাক না থাকে এবং নিরাময় প্রক্রিয়া বার্তা যা কিনা বলে কোষগুলিকে মেরে ফেলতে তা মেনে চলে না তার ফল স্বরূপ এই সমস্ত ভ্রান্তি বহুল কোষগুলি একত্রিত হয় এবং আপনি অনিয়ন্ত্রিত কোষ সমূহ পেতে শুরু করেন যাকে বলা হয় টিউমার যদি আপনি জানতে আগ্রহী হন কিভাবে কোষ চক্র কাজ করে ক্যান্সার ঘটনার ক্ষেত্রেআমি আপনাদেরকে আমন্ত্রণ জানাব ভিডিওটি দেখার জন্য এবং যদি আপনি প্রকৃতপক্ষে সমস্ত কোষচক্র প্রক্রিয়াটি দেখতে চান তাহলে আমি আপনাদের এই ভিডিওটি দেখার অনুরোধ করবো আমি আশা করি আলোচনার মাধ্যমে আমরা কোষচক্র জানলাম এবং পরবর্তী ক্লাসে আমরা কোষ বিভাজন নিয়ে আলোচনা করব অর্থাৎ কিভাবে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সঠিক সংখ্যক ক্রোমোজোম অপত্য কোষের সঞ্চালিত হয় এবং তারপর অন্য রকমের কোষ বিভাজন মিয়োসিস নিয়ে আলোচনা করব কোন রকম প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন সবাইকে ধন্যবাদ